নমস্কার তাহলে আজ আমরা স্টেট ভ্যারিয়েবল অ্যানালিসিসের উপর আমাদের আলোচনা শুরু করব এবং বিশেষ করে এই আলোচনায় আমরা সিস্টেমের গ্রাফিকাল মডেল সম্পর্কে আলোচনা করব তাহলে আসুন আমরা কন্ট্রোল সিস্টেমে ব্যবহৃত বিভিন্ন গ্রাফিকাল মডেলগুলি বোঝার চেষ্টা করি মূলত গ্রাফিক্যাল মডেল সিস্টেমের চিত্রের উপস্থাপনা ছাড়া কিছুই নয় যেখানে সাধারণতঃ আমরা উপস্থাপনের জন্য কেবল লিনিয়ার সিস্টেম গ্রহণ করি উদাহরণস্বরূপ আপনি যদি স্লাইডে প্রদর্শিত ছবিটি দেখেন তবে এটি সিস্টেমের একটি গ্রাফিকাল রিপ্রেজেন্টেশন যেখানে আছে একটি ইনপুট এবং আউটপুট এবং তার মধ্যে আছে সিস্টেমের গাণিতিক সম্পর্ক সাধারণতঃ আমরা দুটি ভিন্ন ধরণের গ্রাফিকাল মডেল ব্যবহার করি একটি হল ব্লক ডায়াগ্রাম এবং অন্যটি সিগন্যাল ফ্লো গ্রাফ তাহলে এখন আমরা প্রথমে বুঝে নিই যে ব্লক ডায়াগ্রাম কী ব্লক ডায়াগ্রাম এমন কিছু চিহ্নের আন্তঃসংযোগ যা কিছু মৌলিক গাণিতিক অপারেশনকে এমনভাবে উপস্থাপন করে যে সামগ্রিক চিত্রটি গাণিতিক মডেলকে মেনে চলে যদি এই ব্লক ডায়াগ্রামটি দেখেন তাহলে এখানে ইনপুট হিসাবে U এবং আউটপুট হিসাবে Y রয়েছে এবং ভিতরে ব্লকের সেট রয়েছে যা আপনি গাণিতিকভাবে উপস্থাপন করার সময় সম্পূর্ণ সিস্টেমের মডেল হিসাবে প্রকাশ করবে সুতরাং ব্লক ডায়াগ্রামে আমরা বিভিন্ন ভাবে ল্যাপলাস ট্রান্সফর্ম ব্যবহার করি যেখানে এগুলো সিগন্যাল বা প্রসেসিং ব্লক হতে পারে যেখানে ব্লক ডায়াগ্রামের সিস্টেমের মডেলের উপস্থাপনা করতে আমরা ল্যাপলাস ট্রান্সফর্ম ব্যবহার করি ব্লক ডায়াগ্রামে ব্যবহৃত অপারেশনগুলি কোন ট্রান্সফার ফাংশনের সাথে যোগ গেইন বা গুন হতে পারে এই ক্ষেত্রে উদাহরণস্বরূপ যদি দেখেন যে এই সিগন্যালটি যোগের জন্য যেখানে বিভিন্ন সিগন্যাল যোগ করা হয়েছে এখানে U অ্যাডেড সিগন্যাল এবং Z নেগেটিভ তাহলে Us Z হল আউটপুট যেটা দেখা যাবে V হিসাবে এবং তারপর পাবেন ট্রান্সফার ফাংশনের গাণিতিক উপস্থাপক G এবং তারপর Y তাহলে এই ট্রান্সফার ফাংশনের বিভিন্ন এলিমেন্টগুলো দেখুন এবং আমরা একে একে ব্লক ডায়াগ্রামের বিভিন্ন এলিমেন্টগুলো নিয়ে আলোচনা করবো প্রথমে সামার কী তা বোঝার চেষ্টা করা যাক সামার মানে ভ্যারিয়েবলের যোগ এবং বিয়োগ সুতরাং যখন ভেরিয়েবলগুলি যোগ বা বিয়োগ করতে চান তাদের সামার হিসাবে প্রকাশ করতে পারেন বা একে আপনি সামিং জংশন ও বলতে পারেন এই ছবিতে একটা সামিং ব্লক দেখতে পাবেন যেখানে অনেকগুলো ইনপুট আসছে আর একটা ইউনিক আউটপুট Y আছে একটা বৃত্ত দিয়ে সামার প্রকাশ করা হয়েছে এই ছবিতে দেখুন এটা প্রকাশ করা হয়েছে একটা বৃত্ত এবং তার অভিমুখের কিছু তীর চিহ্ন দিয়ে সেগুলো সামারের ইনপুট ছাড়া কিছুই না এবং একটা আলাদা তীর চিহ্ন যেটা সামারের আউটপুট এখানে যদি দেখেন ইনপুটগুলো হল এবং প্রতিটি তীর চিহ্নে দেখবেন এই প্লাস অথবা মাইনাস চিহ্ন যেটা নির্দেশ করে যে আপনি সিগন্যাল যোগ না বিয়োগ করতে চান এই ছবিতে দেখুন যোগের দুটো ইনপুট এবং বিয়োগের একটা ইনপুট তাহলে YsX1sX2s X3 বৃত্ত থেকে নির্গত তীর চিহ্ন হিসাবে প্রকাশিত আউটপুট ভ্যারিয়েবলকে ইনকামিং ভ্যারিয়েবলের মোট যোগফল হিসাবে সংজ্ঞায়িত করা হয় তাই সামার মূলত ভেরিয়েবলগুলির হয় যোগ অথবা বিয়োগের জন্য ব্যবহৃত হয় এখন গেইন ব্লকের ব্যাপারে আলোচনা করা যাক একটি ধ্রুবকের সাথে কোনো একটি ভ্যারিয়েবলের গুণকে গেইন ব্লক দ্বারা প্রকাশ করা হয় গেইন এর মানের কোনও সীমাবদ্ধতা নেই সুতরাং এটি পজিটিভ বা নেগেটিভ হতে পারে অথবা এটা অন্য কোনও ধ্রবক অথবা সিস্টেম প্যারামিটারের বীজগাণিতিক ফাংশন হতে পারে তাই এই ব্লকটি যদি দেখেন A হল গেইন ব্লক তাই এক্ষেত্রে YsAX যদি A 5 হয় তাহলে Ys 5X একই সাথে ব্লককে কোন বীজগাণিতিক ফাংশন হিসাবেও প্রকাশ করতে পারেন এক্ষেত্রে আমরা এই গেইনকে KM হিসাবে প্রকাশ করেছি K আর M হল দু'টি আলাদা ভ্যারিয়েবল যদি ভ্যারিয়েবল K এবং M ব্যবহার করেন তাহলে ব্লক থেকে টোটাল গেইন পাবেন তাহলে YsKMX গেইন ব্লক সাধারণতঃ সিগন্যাল ইনপুট অ্যামপ্লিফাই করতে ব্যবহার করা হয় এবার ট্রান্সফার ফাংশনের ব্যাপারে আলোচনা করা যাক ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে আলোচনার সময়ে আমরা আগেই এই ট্রান্সফর্ম ফাংশনের ধারণার ব্যাপারে আলোচনা করেছি তাহলে তখন যা আলোচনা করেছিলাম তা ফিরে দেখা যাক ইনিশিয়াল স্টোরড এনার্জি ছাড়া কোনো ফিক্সড লিনিয়ার সিস্টেমের ক্ষেত্রে ট্রান্সফরমার ফাংশনের আউটপুট YsHsU যেখানে H ট্রান্সফার ফাংশন এবং Us ল্যাপলাস ডোমেইন এ প্রকাশিত ট্রান্সফর্ম আউটপুট বড় সিস্টেমের বিভিন্ন অংশ নিয়ে কাজের ক্ষেত্রে আমরা ল্যাপলাস ট্রান্সফর্ম সাবসিস্টেম ব্যবহার করতে পারি F হল ল্যাপলাস ট্রান্সফর্ম সাবসিস্টেম যেটা সাধারণ ভাবে কোনো বড় সিস্টেমের অংশ এবং X সেই সাবসিস্টেমের ইনপুট সেক্ষেত্রে ইন্টারমিডিয়েট আউটপুট হল YsFsX এখন কিভাবে প্রকাশ করবেন এই সমীকরণকে ব্লক ডায়াগ্রাম হিসাবে প্রকাশ করবেন যেখানে X ব্লকের ইনপুট F ট্রান্সফার ফাংশন এবং Y আউটপুট সুতরাং YsFsX যদি কোনো ফার্স্ট অর্ডার সিস্টেম থাকে সেক্ষেত্রে সেই ফার্স্ট অর্ডার সিস্টেমকে ল্যাপলাস ট্রান্সফর্ম দ্বারা প্রকাশ করা যায় তাহলে ফার্স্ট অর্ডার সিস্টেমের ট্রান্সফর্ম ফাংশন হবে FsAs1 এটা একটা সাধারণ ফার্স্ট অর্ডার সিস্টেমের ট্রান্সফর্ম ফাংশন হবে এবং যদি আপনাকে এটাকে ব্লক ডায়াগ্রাম রূপে প্রকাশ করতে বলা হয় সেক্ষেত্রে X কে ব্লকে ইনপুট ধরবেন ব্লকে সিস্টেমের ট্রান্সফর্ম ফাংশন হিসেবে As1 পাবেন এবং Y হবে আউটপুট এখন ইন্টিগ্রেটর ব্লক নিয়ে আলোচনা করা যাক মনে করে দেখুন আমরা ইতিমধ্যেই ল্যাপলাস ট্রান্সফর্ম নিয়ে আলোচনা করার সময় ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করেছি সুতরাং আমরা সেই আলোচনা এই বিশ্লেষণে ব্যবহার করেছি যেখানে আমাদের ইন্টিগ্রেটর ব্লকের ট্রান্সফর্ম ফাংশন বের করতে হবে সেক্ষেত্রে যদি x ইনপুট এবং y আউটপুট ধরেন সেক্ষেত্রে yty00txdλ হল x ইনপুট ফাংশনের ইন্টিগ্রেশন গণনার জন্য ডামি ভ্যারিয়েবল যদি y সমান 0 ধরেন সেক্ষেত্রে প্রাথমিকভাবে সিস্টেমের কোন মান থাকে না সেক্ষেত্রে সোজাভাবে লেখা যায় yt0txdλ এখন যদি ল্যাপলাসে রূপান্তর করেন Ys1sXs এটা সেটাই যেটা আমরা ইন্টিগ্রাল টার্মের ল্যাপলাস ট্রান্সফর্ম নিয়ে বলার সময় আলোচনা করেছিলাম ট্রান্সফর্ম ফাংশন বের করার জন্যে আমরা Ys1sXs লিখতে পারি যার মানে আপনাকে YX বের করতে হবে তাহলে ইন্টিগ্রেটরের ক্ষেত্রে YX1s এবার আপনাকে ব্লক ডায়াগ্রাম আঁকতে বলা হলে সাধারণভাবে X ব্লকের ইনপুট হিসাবে লিখতে পারেন ব্লকের মধ্যে পাবেন ইন্টিগ্রেটর ইন্টিগ্রেটরের ল্যাপলাস ট্রান্সফর্ম অথবা বলতে পারেন ইন্টিগ্রেটর সম্বন্ধিত ট্রান্সফর্ম ফাংশন যেটা হবে 1s অনেক ব্লক থাকে যেগুলো সিরিজ কম্বিনেশনে থাকতে পারে যখন বলা হয় যে কিছু ব্লক সিরিজ কম্বিনেশনে আছে তার মানে একটা ব্লকের আউটপুট অন্য ব্লকে ইনপুট হিসাবে গেছে তখন আমরা দেখতে পাবো সেই দুটো ব্লক সিরিজে আছে ছবিতে দেখুন X ব্লকের ইনপুট যেখানে F1 ট্রান্সফার ফাংশন তাহলে এই ব্লকে ইন্টারমিডিয়েট আউটপুট হল F1 এই আউটপুট সোজা অন্য একটা ব্লকে ইনপুট হিসাবে যায় যেটা হল F2 এবং তারপর শেষ পর্যন্ত আপনি Y পাবেন সুতরাং F1VX এবং F2YV তাহলে যদি এই দুটি সমীকরণ প্রয়োগ করেন এবং সরলীকরণ করলে দেখতে পাবেন YsVsF1sF2 যখন দুটো ব্লক সিরিজে থাকে তাদের আপনি একসাথে যোগ করতে পারেন এবং একটিমাত্র ব্লক হিসাবে প্রকাশ করতে পারেন এবং তারপর সেই ব্লক হবে F1sF2 সুতরাং সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে ট্রান্সফার ফাংশনগুলি গুণ করতে পারেন এবং সিস্টেমের ফাইনাল ট্রান্সফার ফাংশন পাবেন এখন যদি ব্লকগুলি প্যারালাল কম্বিনেশনে থাকে মানে দুটো সিস্টেম প্যারালাল হবে যখন তাদের কমন ইনপুট থাকবে আর অউটপুটগুলি একটি সামিং জাংশন দ্বারা যুক্ত থাকবে এবার যদি এই ছবিটা দেখেন এখানে F1s এবং F2s দুটি সাবসিস্টেম এই দুটি সাবসিস্টেমের ট্রান্সফার ফাংশন F1s ও F2s এবং এই দুটি সিস্টেমকে একই ইনপুট Xs দেওয়া হয়েছে তাহলে আউটপুট পাচ্ছেন YsV1V2 সেক্ষেত্রে যোগ করলে YX পাবেন F1F2 যোগফল রূপে এখন ফিডব্যাক সিস্টেমের ব্লক ডায়াগ্রামের ব্যাপারে কিছু কথা বলা যাক এটি একটি ফিডব্যাক লুপ সম্বলিত সিস্টেমের একটি সাধারণ ব্লক ডায়াগ্রাম সুতরাং U ফিডব্যাক লুপের ইনপুট এবং Z আউটপুট তাহলে V কে সাধারণভাবে Us Z রূপে দেখা যায় এটি ট্রান্সফার ফাংশন U এ যায় আর তা থেকে আউটপুট Y পাওয়া যায় এক্ষেত্রে সিস্টেমের একটি ফিডব্যাক লুপও আছে এই নির্দিষ্ট ব্লক ডায়াগ্রামে কি কি কম্পোনেন্ট আছে তা আমরা দেখব তাহলে সিস্টেমের ইনপুট আর আউটপুটের ল্যাপলাস ট্রান্সফর্ম হল U এবং Y ট্রান্সফার ফাংশন GYV কে বলা হয় ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন তাহলে G কে বলা হয় ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন H এর ক্ষেত্রে যেটা ফিডব্যাক লুপের ট্রান্সফার ফাংশন সেক্ষেত্রে পাবেন HZY এই ট্রান্সফার ফাংশনকে বলা হয় ফিডব্যাক ট্রান্সফার ফাংশন যখন GH যুক্ত করা হয় তখন একটি নতুন পরিভাষা পাওয়া যায় যাকে বলে ওপেন লুপ ট্রান্সফার ফাংশন সেক্ষেত্রে এই তিনটি হল সবথেকে গুরুত্বপূর্ণ ট্রান্সফার ফাংশন যা আমরা মাঝেমধ্যেই ফিডব্যাক সিস্টেমকে প্রকাশ করতে ব্যবহার করে থাকি এখন ফরওয়ার্ড এবং ফিডব্যাক ট্রান্সফার ফাংশনের হিসাবে ফিডব্যাক সিস্টেমের মডেল দেয়া থাকলে আমরা সম্পূর্ণ ক্লোজড লুপ সিস্টেমের ট্রান্সফার ফাংশন নির্ণয় করতে পারি তাহলে এটা বলতে পারি যে আমরা ক্লোজড লুপ ট্রান্সফার ফাংশন নির্ণয় করতে পারব ক্লোজড লুপ ট্রান্সফার ফাংশন এভাবে বলা যায় যে যদি টোটাল আউটপুট হয় T তাহলে লিখতে পারেন TYU সেক্ষেত্রে এই তিনটি সমীকরণ পাওয়া যায় VsUs Zs YsGsVs ZsHsY তাহলে এই তিনটি সমীকরণের সাহায্যে V এবং Z কে বাদ দেওয়া যায় তাহলে বাদ দিয়ে আমরা পাই YsGsUs HsYs যেটা পুনর্বিন্যাস করে পাওয়া যায় 1GsHsYsGsU ক্লোজড লুপ ট্রান্সফার ফাংশন TYU হল TsG1GsH এক্ষেত্রে ছবিটি দেখলেন সুতরাং যদি সম্পূর্ণ সিস্টেমটি ধরেন সিস্টেমের ট্রান্সফার ফাংশনটি দেখেন এই ট্রান্সফার ফাংশনটি হবে T এই সিস্টেমটিকে সাধারণ ব্লক হিসাবে প্রকাশ করা যায় যেখানে ফিডব্যাক সিস্টেমের ট্রান্সফার ফাংশন G1GsH এবং U ইনপুট আর Y আউটপুট এক্ষেত্রে আমরা বলতে পারি যে আগের ছবিটিতে আমরা সামিং জাংশনের নেগেটিভ ফিডব্যাক সিগন্যাল পাই এক্ষেত্রে আমরা ফিডব্যাক সিগনাল হিসাবে নেগেটিভ যুক্ত করেছি সম্পূর্ণ ফিডব্যাক সিস্টেমের ল্যাপলাস ট্রান্সফর্ম বের করার জন্য এখন অন্য সিস্টেমের অন্য লেখচিত্রের অর্থাৎ সিগন্যাল ফ্লো গ্রাফ নিয়ে আলোচনা করব সিগন্যাল ফ্লো গ্রাফও সিস্টেমের পরিবর্ত প্রকাশ ব্লক ডায়াগ্রামের মতো না যেটা আমরা লিনিয়ার সিস্টেমের জন্য আলোচনা করেছিলাম যাতে থাকে ব্লক সিগন্যাল এবং সামিং জাংশন সিগন্যাল ফ্লো গ্রাফের ক্ষেত্রে লিনিয়ার সিস্টেমের ক্ষেত্রে শুধু দেখা যায় ব্রাঞ্চ যা সিস্টেমকে প্রকাশ করে এবং নোড যা সিগন্যালকে প্রকাশ করে যদি ব্রাঞ্চ দেখেন যদি সিগন্যাল ফ্লো গ্রাফে দেখেন G সিস্টেমের একটি ট্রান্সফার ফাংশন এবং নোড একটি বৃত্তের দ্বারা প্রকাশ করা হয়েছে যেখানে X হল সিগন্যাল যা সিস্টেমের ইন্টারমিডিয়েট সিগন্যালের হয় ইনপুট অথবা আউটপুট হতে পারে এবার রেখার পাশে ট্রান্সফার ফাংশন লিখব তাহলে এটি সিস্টেমের একটি ট্রান্সফার ফাংশন এবং সিগনালের ক্ষেত্রে আমরা নির্দিষ্ট নোডের পাশে ট্রান্সফার ফাংশন লিখব এবার যে ছবিটি নিচে দেখবেন সেটি সিস্টেম এবং সিগন্যালের মধ্যে আন্তঃসংযোগ প্রকাশ করে এখানের প্রতিটি সিগন্যাল হল এর মধ্যে বহমান সিগন্যালের যোগফল তাহলে যদি এই ছবিটি দেখেন এবং X এর মান নির্ণয় করার চেষ্টা করেন সেক্ষেত্রে XR1G1 R2G2R3G3 এখন সিগন্যালের মান C3 XG6 R1G1G6R2G2G6 R3G3G6 সুতরাং এই সিগন্যাল ফ্লো গ্রাফের চরিত্র সিস্টেমের ট্রান্সফার ফাংশন সহজে নির্ণয় করতে সাহায্য করবে এবার কোন সিস্টেমের ট্রান্সফার ফাংশন নির্ণয়ের আগে কিছু পরিভাষা বুঝে নেওয়া যাক যেগুলো আমরা সিগন্যাল ফ্লো গ্রাফের সাহায্যে কোনো সিস্টেমের ট্রান্সফার ফাংশন নির্ণয়ের জন্য ব্যবহার করব প্রথমটি হল লুপ গেইন লুপ গেইন হল ব্রাঞ্চ গেইনের গুণফল যা এক নোড থেকে তৈরি হয়ে অন্য নোডে শেষ হওয়া পথ অতিক্রম করে অন্য কোন নোডের মধ্যে দিয়ে একবারের বেশি না গিয়ে এবং সিগন্যাল ফ্লোয়ের দিক নির্দেশ অনুসারে গিয়ে তৈরী হয় তার মানে যদি আপনাকে লুপ নির্ধারণ করতে বলা হয় লুপ হবে প্রথম লুপ যদি আপনি এইভাবে যান এটি একটি লুপ যেখানে আপনি একই নোডে শুরু করছেন এবং নোড একবারের বেশি না খুঁজেই ফিরে আসছেন সেই নোডেতেই সুতরাং এই লুপের লুপ গেইন হবে G2sH1s একই ভাবে আমরা অন্যান্য লুপগুলিও নির্ধারণ করতে পারব এটি সেরকমই একটি লুপ তাহলে এটা হবে G4sH2s এটা অন্য একটি লুপ হতে পারে সুতরাং এটা হবে G4sG5sH3s একই ভাবে আরো একটি লুপ আছে যেটা এই সেকশনে খুঁজে পাবেন তাহলে এটা হবে G4sG6sH3s তাহলে দেখা যাচ্ছে এই ফ্লো গ্রাফে চারটি ইন্ডিপেন্ডেন্ট লুপ আছে এবার ফরওয়ার্ড পাথ গেইন নিয়ে আলোচনা করা যাক তাহলে ফরওয়ার্ড পাথ গেইন কী ফরওয়ার্ড পাথ গেইন হল গেইনের গুণফল যা সিগন্যাল ফ্লো গ্রাফের ইনপুট নোড থেকে তৈরি হয়ে আউটপুট নোডে শেষ হওয়া পথ অতিক্রম করে এবং সিগন্যাল ফ্লোয়ের দিক নির্দেশ অনুসারে গিয়ে পাওয়া যায় তাহলে এই সিগন্যাল ফ্লো গ্রাফে দেখবেন নির্দিষ্ট সিগন্যাল ফ্লো গ্রাফের 2 টি ফরওয়ার্ড পাথ গেইন আছে সেই ফরওয়ার্ড পাথ কী সেরকম একটি পাথ হল ডাইরেক্ট পাথ যেটা দেখবেন ইনপুট থেকে অউটপুটকে সংযুক্ত করেছে তাহলে সেই নির্দিষ্ট ফরওয়ার্ড পাথের গেইন হবে G1sG2sG3 sG4sG5sG7 তাই এটা হল একটি স্ট্রেইট পাথ অন্য পাথটি কী হতে পারে অন্য পাথটি হতে পারে সেই পাথ যেটি G6 ঘুরে যাচ্ছে তাহলে আপনি পাচ্ছেন আরেকটি ফরওয়ার্ড পাথ গেইন যেটি হল G1sG2sG3 sG4sG6sG7 তাহলে এই ছবিতে দেখা সিগন্যাল ফ্লো গ্রাফের সাপেক্ষে দুটি ফরওয়ার্ড পাথ গেইন পাবেন এরপর নন টাচিং লুপ খুঁজতে হবে নন টাচিং লুপ হল সেই সব লুপ যাদের কোন সাধারণ নোড নেই তাহলে যদি আগের ক্ষেত্রে দেখেন আমরা পাচ্ছি 4 টি লুপ যার মধ্যে স্লোপ হল সেই লুপ যা বাকি 3 টি লুপের কোনোটির মাধ্যমেই যুক্ত হচ্ছে না তাহলে আমরা লিখতে পারি যে G2sH1 হল প্রথম লুপ যেটা অন্য 3 টি লুপকে স্পর্শ করছে না সেক্ষেত্রে সেই অন্য 3 টি লুপ হল G4sH2 লুপ G4sG5sH3 অথবা G4sG6sH3 লুপ তাহলে এই লুপগুলির কম্বিনেশন নন টাচিং লুপ গেইন হবে যখন নন টাচিং লুপ নির্ধারণ করছেন একসাথে দুটি তিনটি অথবা চারটি নন টাচিং লুপ একসাথে নিয়ে তার থেকে সহজেই নন টাচিং লুপ গেইন নির্ণয় করতে পারবেন তাহলে এই ছবিটিতে লুপ গেইনের গুনফল হল G2H1 এবং দুটি একসাথে নিয়ে লুপ গেইন G4H2 হল নন টাচিং লুপ গেইন সেইভাবেই অন্যগুলির জন্যেও লিখতে পারেন তো প্রথমে আমরা এই লুপ এবং এই লুপটি বিবেচনা করে নেব নন টাচিং লুপ গেইন তারপর আমরা লুপ গেইন নেবো এই লুপ অন্য লুপটি আর তারপর তৃতীয় এই লুপ এবং এই লুপটি নিয়ে তাহলে আপনি পাচ্ছেন 3 টি নন টাচিং লুপ গেইন যেখানে দুটো একসাথে নেবেন এখন যদি এই লুপ এবং এই লুপটি ধরেন তাহলে লুপ গেইনের গুনফল নন টাচিং লুপ গেইন হিসাবে ধরা যাবে না কারণ নোডগুলি কমন তাহলে আমরা শুধুমাত্র সেই নোডগুলিই ধরব যেক্ষেত্রে নন টাচিং লুপ গেইনের জন্য কোন কমন নোড থাকবে না এখন আমরা এটাও বলতে পারি যে এমন কোন নন টাচিং লুপ গেইন নেই যেখানে আমরা একসাথে 3 টি লুপ নিতে পারি কারণ আমরা এমন 3 টি লুপ খুঁজে পাবো না যাদের কোন কমন নোড নেই তাহলে আমরা পাবো দুটি সেট দুটি নন টাচিং লুপ গেইন মানে যখন আমরা একসাথে দুটি লুপ নেবো শুধুমাত্র তখনই আমরা নন টাচিং লুপ গেইন পাবো এখন ম্যাসনের সূত্র নিয়ে আলোচনা করা যাক যেটা সিস্টেমের ট্রান্সফর্ম ফাংশন নির্ণয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ সাধারনতঃ ব্লক ডায়াগ্রাম রিডাকশনে লাগে প্রাথমিক সম্পর্কগুলোর পরস্পর প্রয়োগ যা সিস্টেম ট্রান্সফার ফাংশন নির্ণয়ের জন্য দরকার হয় এটা আমরা ব্লক ডায়াগ্রামের ক্ষেত্রে যা দেখলাম যেখানে প্রাথমিক সম্পর্কগুলো প্রয়োগ করতে হবে সিস্টেমের সর্বশেষ ট্রান্সফার ফাংশনে পৌঁছনোর জন্য এখন ম্যাসনের সূত্রের সাহায্যে আমরা সিগন্যাল ফ্লো গ্রাফকে কোন নির্দিষ্ট ট্রান্সফার ফাংশনে পরিবর্তন করতে এই সূত্র ব্যবহার করতে পারি যেটা আউটপুট থেকে ইনপুটে সম্পর্ক স্থাপন করে এবং সিগন্যাল ফ্লো গ্রাফকে ট্রান্সফার ফাংশনে পরিবর্তন করতে শুধুমাত্র একটি সূত্রের প্রয়োজন হয় এবং এই সূত্র আবিষ্কার করেন এসজে ম্যাসন যখন তিনি গ্রাফ থেকে যে সূত্রগুলি লেখা যায় সেগুলির সাথে সিগন্যাল ফ্লো গ্রাফের সম্পর্ক যোগসূত্র স্থাপন করেন এখানে জটিলতা হয় যখন অনেকগুলি নন টাচিং লুপ থাকে তাহলে যদি আপনার কাছে বড়ো সংখ্যায় নন টাচিং লুপ থাকে তাহলে সূত্রের জটিলতা বাড়বে এটা আমরা বুঝতে পারি যখন আমরা ম্যাসনের দেওয়া সূত্র দেখি অনেক ক্ষেত্রেই নন টাচিং লুপ থাকে না তাই এইভাবে ট্রান্সফার ফাংশন নির্ণয় খুব সোজা হয়ে যায় সাধারণতঃ যখন কোন নন টাচিং লুপ থাকবে না অথবা শুধুমাত্র কয়েকটা নন টাচিং লুপ থাকবে তখন ম্যাসনের সূত্র ব্যবহার করে সহজেই ট্রান্সফার ফাংশন নির্ণয় করতে পারবেন তাহলে এবার আমরা দেখি ম্যাসনের সূত্রটি কী তাহলে ধরা যাক যদি C হয় আউটপুট এবং R হয় ইনপুট ল্যাপলাস ট্রান্সফর্ম তাহলে সিস্টেমের ট্রান্সফার ফাংশনকে CR রূপে প্রকাশ করা যায় যা ম্যাসনের সূত্র থেকে পাওয়া যাবে GCRkTkk denotessummation k number of forward paths Tk the kth forward path gain 1 loopgainsnontouchingloopgains takentwoatatime nontouchingloopgainstakenthreeatatime nontouchingloopgainstakenfouratatime সুতরাং আলাদা করে লুপ গেইনের সাথে সাথেই নন টাচিং লুপ গেইনেরও সম্পর্কিত লুপ গেইন পাওয়া যাবে থেকে যখন একসাথে একই সময়ে দুটি তিনটি চারটি অথবা আরো বেশি নেওয়া হবে এখন k loopgaintermsinΔnottouchingthekthforwardpath তাহলে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি আর কাল আবার আলোচনা হবে ধন্যবাদ